তড়িৎ ক্ষেত্র নিয়ে আগের পাঠক্রমে আমরা দেখেছি যে তড়িৎ ক্ষেত্র এই সমীকরণ গুলি মেনে চলে যে কোন বিন্দু তে তার ডাইভারজেন্স সেই বিন্দু তে আধান ঘনত্বের সাথে যুক্ত ও কার্ল E সব সময় শুন্য এই সমীকরণ গুলির প্রয়োজন আমাদের হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যখন তড়িৎ ক্ষেত্রের মান আমাদের জানা থাকেনা যদিও আমরা শুন্য স্থানে তড়িৎ ক্ষেত্রের সুত্র হিসেবে লিখেছি q বাই 4 পাই এপসাইলন 0 1 বাই r কিউব গুন r একক ভেক্টর আর আধান বন্টনের জন্য সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r বাই r মাইনাস r প্রাইম কিউব গুন r মাইনাস r প্রাইম একক ভেক্টর d v প্রাইম কিন্তু এ সুধুই শুন্য স্থানের জন্য সঠিক

সব সময় তো এমন নাও হতে পারে যেমন ধরো আমি একটি ভুতলের সঙ্গে যুক্ত গোলকের ভেতর একটি আধান নিলাম এই আধান টি যে হেতু ভুতলের সঙ্গে যুক্ত ধাতব গোলক দ্বারা প্রতিহত সে কখনই আগের সুত্রের মত তড়িৎ ক্ষেত্র তৈরি করবে না আর তাই আমাদের সীমানা শর্ত মেনে ডিফারেনশিয়াল সমীকরণ গুলির সমাধান করতে হবে সঠিক সীমানা শর্ত নিয়ে আমরা পরবর্তী কালে আলোচনা করব আপাতত আমরা কার্ল সমীকরণ টির অর্থ বোঝার চেষ্টা করি এর মানে কি এটি আসলে আমাদের নির্দেশ করবে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব এর সংজ্ঞা ও তার গুরুত্বের দিকে তুলনামুলক ভাবে যা সহজ কারণ তড়িৎ ক্ষেত্রের দুটি ডিফারেনশিয়াল সমীকরণ আছে আমাদের আছে কার্ল নিয়ে সমীকরণ ও ডাইভারজেন্স নিয়ে সমীকরণ কিন্তু আমরা দেখব যে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব একটি স্কেলার রাশি হওয়ার ফলে তার একটিই সমীকরণ হয় তাহলে এবার দেখা যাক আমার কাছে একটি রাশি আছে যার কার্ল স্টোক্স উপপাদ্য থেকে আমরা জানি যে একটি আবদ্ধ পথে E এর লাইন ইন্টিগ্রাল সমান কার্ল E এর এরিয়া ইন্টিগ্রাল এর সমান যার মান 0 এটা আমরা আগেই করে দেখেছি কারণ এই রাশি টি 0 তাই আমি যদি দুটি বিন্দু 1 ও 2 নিই ও দুটি পথ বাছি একটি এই দিকে যার নাম দিই 1 আর একটি এই দিকে আর তার নাম দিই 2 তাহলে বিন্দু 1 থেকে 2 তে ইন্টিগ্রাল ধরো পথ 1 বরাবর E ডট d l হবে 1 থেকে 2 তে ইন্টিগ্রাল পথ 2 বরাবর এর সমান কার্ল E যদি 0 হয় কারণ এখানে দেখ আমি পাচ্ছি বিন্দু 1 থেকে 2 তে ইন্টিগ্রাল পথ 1 বরাবর E ডট d l মাইনাস 1 থেকে 2 তে ইন্টিগ্রাল E ডট d l পথ 2 বরাবর এবার আমি এর চিহ্ন পালটে দেব একে আমি ধনাত্মক করে দেব আর এইটা করে দেব 2 থেকে 1 কারণ 1 থেকে 2 যাওয়ার সমান হল মাইনাস 2 থেকে 1 যাওয়া তাই এইটা হয়ে গেল 1 থেকে 2 যোগ 2 থেকে 1 আর সেটা হল এই সম্পূর্ণ পথে E ডট d l যার মান 0 তাই এই শর্ত টি এই বোঝায় আর এর উল্টো টিও তাই এই কার্ল E এর 0 হওয়া আমাকে বলে যে আমি যদি দুটি বিন্দু 1 ও 2 এর মধ্যে যাতায়াত করি ইন্টিগ্রাল কিন্তু পথের ওপর নির্ভর করবে না তাই আমি লিখতে পারব যে 1 ও 2 বিন্দুর মধ্যে E ডট d l পথের নির্ভরশীল নয় আর সেটা আমি এক বিশেষ ভাবে লিখব আমি লিখব সেটা মাইনাস v 2 যোগ v 1 যদি কার্ল E 0 হয় এবার বুঝে নিই এই v গুলি কি এদের আরেকটু ভাল করে লিখি r 2 তে v যোগ r 1 এ v তাহলে আমি এই দুটি বিন্দু 1 ও 2 নিয়েছি এদের মাঝে যেই দুটি পথ কেই আমি বেছে নিই তাতে E ডট d l সব সময় সমান হয় যার ফলে আমি একে শুধু দুই বিন্দু তে দুটি রাশির তফাৎ হিসেবে লিখতে পারি সামান্য পালটে লেখা যাক আমি লিখব r 2 তে v বিয়োগ r 1 এ v সমান 1 ও 2 বিন্দুর মধ্যে ইন্টিগ্রাল মাইনাস E ডট d l এই মাইনাস E কি এটি সেই বল যা কেউ একটি বিন্দু আধান q সমান 1 কে সরাতে তার ওপর প্রয়োগ করে যাতে সেটি সাম্যাবস্থায় থাকে তাই মাইনাস E হল সেই বল যা তাকে আধানটি কে সাম্যাবস্থায় রেখে d l দুরত্ব যেতে প্রয়োগ করতে হবে এটি হল d l এটি হল d l এটি হল d l আর ইন্টিগ্রাল মানে আমি এই সমস্ত d l গুলির সমষ্টি করছি এটি হল প্রদত্ত বল যার ফলে স্থান চ্যুতি হচ্ছে তাই এটি হল সম্পন্ন কাজ এবার অন্য ভাবে লিখে ফেলি এই হল সেই ব্যক্তির দ্বারা সম্পন্ন কাজ যে একক আধান কে সরিয়েছে আর এই হল v আমি একেই নাম দেব বিভব তাই বিন্দু 2 ও 1 এর মধ্যে বিভব পার্থক্য হবে এই ব্যক্তির দ্বারা একক আধান কে সাম্যাবস্থায় রেখে বিন্দু 1 থেকে 2 এ সরাতে করা কাজ এবার এই সমস্ত ধারণা টি ঝালিয়ে নেওয়া যাক আমি বিন্দু গুলি দেখি একটি লোক বিন্দু 1 থেকে বিন্দু 2 তে আধান টি সরিয়ে নিয়ে যায় এই হল বিন্দু 1 থেকে 2 এ E ডট d l তাহলে এই দুই বিন্দু 1 ও 2 মধ্যে বিভব পার্থক্য এর নাম দিলাম 2 তে বিভব আর এর নাম দিলাম 1 এ বিভব ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব পার্থক্য দুটি বিন্দুর মধ্যে একটি একক আধান সরাতে করা সম্পন্ন কাজের সমান ও তা বিচ্যুতির পথের ওপর নির্ভর করেনা সেই কারণেই আমরা এই বিভব এর সংজ্ঞা দিতে পারি এতক্ষনে আমরা বুঝেছি যে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব সম্পন্ন কাজের সমান কিন্তু সেই কাজ তড়িৎ ক্ষেত্র দ্বারা করা নয় তা হল কোন বাহ্যিক কারক এর করা এটা লিখি কেউ একটি একক আধান কে একটি তড়িৎ ক্ষেত্রের ভেতরে বিন্দু 1 থেকে 2 এ সরাচ্ছে লক্ষ্য করো আমি যদি এই দুটির সাথেই কোন ধ্রুবক জুড়ে দিই পার্থক্য কিন্তু সমান থেকে যাবে আর সেই কারনেই বিভব কে কোন একটি ধ্রুবক পর্যন্তই সংজ্ঞা দেওয়া হয় কারণ সব শেষে এই ভৌত রাশি টি কিন্তু সম্পন্ন কাজ বা বিভব পার্থক্য ছাড়া কিছুই নয় তাই বিভব এর সাথে কোন ধ্রুবক যোগ করলে কোন পার্থক্য হয়না যার জন্য ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব এর সংজ্ঞা কোন ধ্রুবক অব্ধি ই দেওয়া হয় যার অর্থ হল তার সাথে আমি যে কোন ধ্রুবক যোগ বা বিয়োগ করতে পারি ও তাতে কোন বদল আসে না আমরা যা করেছি তা হল আমরা বিভব পার্থক্যের সাথে তড়িৎ ক্ষেত্রে করা কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি এর উল্টো টা কি করা যায় অর্থাৎ E কে আমি বিভবের সাপক্ষ্যে কি করে লিখব তোমরা আগেই ডেল্টা v ইন্টিগ্রাল দেখেছ মানে এক ধরনের ডেরিভেটিভ এখান থেকেই আসে গ্রেডিয়েন্ট এর ধারণা সেই জন্যও বিন্দু 1 এর কাছাকাছি দুটি বিন্দু নেওয়া যাক প্রথম বিন্দু 1 আছে x y ও z এ আর বিন্দু 2 আছে x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y z যোগ ডেল্টা z এ তাহলে 2 তে মাইনাস v যোগ 1 এ v এর সমান হবে x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y z যোগ ডেল্টা z এ মাইনাস v যোগ v 1 এবং পার্শিয়াল ডেরিভেটিভ এর সংজ্ঞা অনুযায়ী এর মান হল মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল x গুণ ডেল্টা x মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল y গুণ ডেল্টা y মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল z গুন ডেল্টা z তাহলে - ও ২ এর মধ্যে অর্থাৎ x y ও z ওx যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y z যোগ ডেল্টা z এর মধ্যে আমরা দেখেছি 2 তে v যোগ 1 এ v এর সমান হল মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল x গুণ ডেল্টা x মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল y গুণ ডেল্টা y মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল z গুন ডেল্টা z আর তার ই সমান E এবার বলা যাক x y z এ E ডট d l যেখানে d l হল x দিকে ডেল্টা x যোগ y দিকে ডেল্টা y যোগ z দিকে ডেল্টা z যার সমান হল E x ডেল্টা x যোগ E y যোগ ডেল্টা y যোগ E z ডেল্টা z আমি এর মধ্যে ডেল্টা x কে 0 ধরতে পারি বা ডেল্টা y কে 0 ধরতে পারি বা ডেল্টা z কে 0 ধরতে পারি বা এমন অন্য যে কোন সমাবেশ যেহেতু এরা ইচ্ছেমত হতে পারে তৎক্ষণাৎ এটা বোঝা যায় যে E x হল মাইনাস x এর সাপক্ষ্যে v এর পার্শিয়াল ডেরিভেটিভ E y হল মাইনাস y এর সাপক্ষ্যে v এর পার্শিয়াল ডেরিভেটিভ z কম্পোনেন্ট E z হল মাইনাস z এর সাপক্ষ্যে v এর পার্শিয়াল ডেরিভেটিভ আর ডেল্টা v যা হল E ডট d l বা E ডট x দিকে ডেল্টা x যোগ y দিকে ডেল্টা y যোগ z দিকে ডেল্টা z যা আবার মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল x গুণ ডেল্টা x মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল y গুণ ডেল্টা y মাইনাস পার্শিয়াল v বাই পার্শিয়াল z গুন ডেল্টা z ছাড়া কিছুই না আমার এখানে মাইনাস চিনহ লেখা উচিত কারণ এটা মাইনাস v 2 যোগ v 1 একেই আমি প্রতীকী ভাবে লিখতে পারি মাইনাস গ্রেডিয়েন্ট v ডট d l যেখানে d l হল x দিকে ডেল্টা x যোগ y দিকে ডেল্টা y যোগ z দিকে ডেল্টা z আর গ্রেডিয়েন্ট কে আমি লিখতে পারি পার্শিয়াল x গুণ x একক ভেক্টর যোগ পার্শিয়াল y গুণ y একক ভেক্টর যোগ পার্শিয়াল z গুণ z একক ভেক্টর এর থেকে আমি পেয়ে যাই যে তড়িৎ ক্ষেত্র E মাইনাস গ্রেডিয়েন্ট v ছাড়া কিছুই নয় এটিই হল সেই উল্টো সম্পর্ক যার বিষয়ে আমরা আগে আলোচনা করেছি এর পরের পাঠক্রমে আমরা গ্রেডিয়েন্ট অপারেটর নিয়ে আরো কিছু শিখব আর এও শিখব যে v ও E জ্যামিতিক ভাবে কি ভাবে সম্পর্কিত